সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি লেকচার নাম্বার 40 ফুরিয়ার সিরিজ এর কমপ্লেক্স ফর্ম এর উপর সুতরাং আজ এই বক্তৃতায় আমরা অন্য একটি ফর্ম নিয়ে আলোচনা করব অথবা আমরা জটিল আকারে ফুরিয়ার সিরিজ লেখার কিছুটা ভিন্ন উপায় বলতে পারি এবং আমরা ফুরিয়ার সিরিজের জটিল রূপের জন্য পার্সেভালের আইডেনটিটির Parseval's identity রূপ কী হবে তাও দেখব সুতরাং এই সিরিজ ছিল যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তাহলে fএকটি সমাকলনযোগ্য বা পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে আমরা তার ফুরিয়ার সিরিজ লিখতে পারি এবং এই a এবং b কে ফুরিয়ার কোফিসিয়েন্টস বলা হয় সুতরাং আমরা ইতিমধ্যেই an এর অভিব্যক্তি নিয়ে আলোচনা করেছি যা এবং bn এটি ছিল করে n 1 2 3 এর জন্য এবং তাই সাথে অন্যান্যকে সমতুল্য স্থির এখন আমাদেরকে ইউলার সূত্র ব্যবহার করতে হবে যাতে এটি ফুরিয়ার সিরিজের তথাকথিত জটিল রূপে রূপান্তরিত হয় সুতরাং উদাহরণস্বরূপ cos nxসহগগুলিতে এখানে ফুরিয়ার সিরিজে এবং ফুরিয়ার সহগ উপস্থিত হচ্ছে সুতরাং উদাহরণস্বরূপ cosnx এখানে ফুরিয়ার সিরিজে এবং ফুরিয়ার কোফিসিয়েন্টে উপস্থিত হচ্ছে তাই cosnx কে সূচকীয় সূত্রের সাহায্যে প্রতিস্থাপন করা যেতে পারে এবং একইভাবে sin nx এর জন্য আমাদের সূচকীয় সূত্র আছে

সুতরাং এখন আমরা cosnx এবং sin nx কে প্রতিস্থাপন করতে পারি ফুরিয়ার সিরিজ এ যেখানে cosnx তার ইউলার সূত্র দ্বারা প্রতিস্থাপিত হয় sin nx দ্বারা প্রতিস্থাপিত হয় সুতরাং এখন আমরা কিছু সরলীকরণ করতে পারি কারণ einx উভয় পদে উপস্থিত সুতরাং আমরা ein কমন নিতে পারি এছাড়াও ফ্যাক্টর 12 কমন হবে এবং তারপর আমাদের an আছে এই টার্ম থেকে এবং যখন আমরা bn 2i কে গুণিত এবং ভাগ করি i দ্বারা চিহ্ন সেখানে থাকবে এবং সেখানে থাকবে i বার bn−2 কারণ এটি ছিল bn2iএবং যখন আমরা i দ্বারা উভয় স্থান এ গুণ করি সুতরাং এটি হবে ibn এবং তারপর 2 বার i2 1 যা সেখানে 2 সুতরাং যে −2 এখানে বিবেচনা করা হয় এবং একইভাবে দ্বিতীয় আমাদের আছে e−inx e−inx এই দুটি স্থানে উপস্থিত সুতরাং আমরা e−inx এবং 12 ফ্যাক্টরও কমন নিতে পারি এবং তারপর অনুরূপ সেটিং এখানে করা যেতে পারে কিন্তু এইবার এটি আসবে স্বয়ংক্রিয়ভাবে চিহ্ন কারণ আগে থেকেই চিহ্ন ছিল সুতরাং আমাদের জটিল সংখ্যায় সিরিজের এই ফর্ম আছে সুতরাং যদি আমরা এখানে প্রথম জটিল সংখ্যার জন্য সেট করি 12 একটি নতুন নাম cn এবং সহগের দ্বিতীয় সমন্বয়ের জন্য যদি আমরা এটিকে বলি kn 12 anibn হিসাবে সুতরাং kn এবং cn এই দুটি নতুন সংখ্যা থাকার ফলে আমরা এখন এই ফুরিয়ার সিরিজটি আবার লিখতে পারি সুতরাং f এর ফুরিয়ার সিরিজ হবে আমরা সংজ্ঞায়িত করেছি a02 কে c0 হিসাবে যা সরাসরি এই সংজ্ঞা থেকেও আসছে যেখানে b0 0 এ সেট করা হবে স্বাভাবিকভাবে কারণ b0 0 আমরা শুরু করি bn সঙ্গে b1 এবং তাই সুতরাং এখানে আবার 12 a0 c0 দ্বারা প্রতিস্থাপিত হয় এবং দ্বিতীয় সহগ cn এবং তাহলে এখানে তৃতীয় স্থান এ kn আছে সুতরাং এই ফুরিয়ার সিরিজের জটিল রূপ হল এই সহগ cn যা ½ an−i bn এর সমান এবং আমরা cn এর জন্য চূড়ান্ত অভিব্যক্তিটিকে আরও সহজ করব এবং তারপর আবার এই ফর্মটির জন্য আরও কিছু সরলীকরণ ঘটবে ফুরিয়ার সিরিজের সুতরাং আমাদের আছে cn12 এবং আমরা জানি an যা f cosnx এবং আমরা জানি bn যা এর পরিপ্রেক্ষিতে ছিল f sin nx সুতরাং এই an এবং bn এখানে প্রতিস্থাপন করে আমাদের আরও সরলীকৃত ফর্ম রয়েছে এবং আমরা লিখেছি cosnx−isinnx পুনরায় সূচকীয় ফাংশনের e−inx এর পরিপ্রেক্ষিতে সুতরাং আমাদের আছেcn12 an−i bn এবং আমাদের আছে চূড়ান্ত অভিব্যক্তি cn এর f এর পরিপ্রেক্ষিতে একইভাবে আমরা kn এর জন্য এটি করতে পারি এবং kn12ani bn একইভাবে আমাদের আছে এই e−inx einx দ্বারা প্রতিস্থাপিত হবে এখন এটিই kn এর জন্যএকমাত্র পার্থক্য এবং পরিশেষে আমাদের f einx থাকবে এখানে আমাদের কি এখন উপলব্ধি করা উচিত যেজন্য cn অভিব্যক্তি আছে e−inx এবং kn এর জন্য এটি einx তাই পার্থক্য শুধুমাত্র চিহ্নের সাথে সুতরাং আমরা বলতে পারি যে kn c−n যদি আমরা n প্রতিস্থাপন করি এখানে −n দ্বারা যদি আমরা n কে প্রতিস্থাপন করি −n দ্বারা তাহলে আমরা ঠিক পাব kn সেখানে সুতরাং আমাদের kn এবং cn এর মধ্যে এই সম্পর্ক রয়েছে সুতরাং এখন আবার এটি থাকার কারণে আমরা ফুরিয়ার সিরিজে ফিরে যাচ্ছি তাই ফুরিয়ার সিরিজ হল সুতরাং kn কে c−n দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে তাহলে f এই কমপ্যাক্ট আকারেকে উপস্থাপন করা যেতে পারে সমষ্টি সহ − ∞ থেকে ∞ পর্যন্ত কারণ kn আর কিছুই নয় c−n সুতরাং এই ফর্মে যখন n1 আমাদের কাছে আছে c1 কিন্তু একই সময়ে আমাদের আছে c−1 তারপর আমাদের কাছে আছে c2 এবং এই স্থানে আমাদের আছে c−2 সুতরাং এই সমস্ত এবং − এখানে একসাথে উপস্থিত হচ্ছে এবং c0 ইতিমধ্যেই সামনে রয়েছে সুতরাং এই কমপ্যাক্ট ফর্মে আমাদের কাছে সমস্ত cns আছে ঋনাত্মক পূর্ণসংখ্যা এবং ধনাত্মক পূর্ণসংখ্যার জন্যও সুতরাং c−n এবং cn এবং einx এর ঋনাত্মক মানগুলির জন্য স্বয়ংক্রিয়ভাবে যত্ন নেবে আমাদের কাছে cn ঋনাত্মক মানগুলির জন্যএবং স্বয়ংক্রিয়ভাবে einx আছে যখন n একটি ঋণাত্মক সংখ্যা এটি কম্পেন্সেট হবে সুতরাং এই ফর্মটি এই কমপ্যাক্ট ফর্মটিতে লেখার মতোই যেখানে n পরিবর্তিত হয় −∞ থেকে ∞ পর্যন্ত সুতরাং যখন n0 আমাদের এখানে c0e0 আছে যা হল 1 সুতরাংআমাদের কাছে আছে c0 এর জন্য 0 n এর সমান এবং সেই পদটিও এই অসীম যোগফলের অন্তর্ভুক্ত হবে সুতরাং এখন cn কি এখানে দেওয়া হয়েছে এবং n এখন ইত্যাদি সুতরাং এটি ফুরিয়ার সিরিজের কম্প্যাক্ট ফর্ম সেই cos এবং sin পদগুলি থাকার চেয়ে অনেক ভাল এটি একটি খুব কমপ্যাক্ট আকারে লেখা হয়েছে এবং তারপর cn ইন্টিগ্র্যাল দ্বারা দেওয়া হবে সুতরাং আমাদের এখন দুটি সহগ নেই শুধুমাত্র একটি সহগ উদ্দেশ্যটি পরিবেশন করছে সুতরাং আমরা এটিকে সাধারণ আকারে লিখতে পারি সাধারণ অর্থে যখন আমাদের ব্যবধান থাকে - L থেকে L উদাহরণস্বরূপ তখন সামান্য পার্থক্য থাকবে সুতরাং ফাংশন f এই ফুরিয়ার সিরিজে লেখা যেতে পারে যেখানে einx এর পরিবর্তে আমাদের কাছে আছে e inπxL যথারীতি আমরা আগে করেছি এই সাধারণ ফর্মটির জন্য এবং আমাদের এখন π এর পরিবর্তে L থাকবে আমাদের L আছে সেখানে −L থেকে L এবং আবার সেখানে সামান্য পরিবর্তন এখানে হবে inx এর পরিবর্তে আমাদের আছে -inπxL এবং যখন Lπ তখন এটি প্রমিত আকারে হ্রাস পাবে সুতরাং আমাদের সর্বদা এটিই হয় তাই এখানে n 0 থেকে ±∞ পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং এটি সাধারণ ফর্ম যা আমরা শীঘ্রই একটি উদাহরণে ব্যবহার করব সুতরাং আপনি যদি খুঁজে পেতে চান উদাহরণস্বরূপ ফাংশনের এই জটিল ফুরিয়ার সিরিজ f ex যেখানে −π ∈ x ∈ π এবং এটি পর্যায়ক্রমিক তাই আমরা f x2 π f বলতে পারি ঠিক আছে আমরা ইতিমধ্যেই জানি ফুরিয়ার সিরিজের জটিল রূপটি এখানে এই টার্ম দ্বারা দেওয়া হয়েছে এবং cn এর জন্য আমাদের আবার সূচকীয় ফাংশনের ক্ষেত্রে সূত্র আছে সুতরাং আপনি যদি এখন cn গণনা করতে চান তাহলে সেটি হয় এবং তারপর এই সূচকীয় ফাংশন এখানে যেমন মার্জ হবে e1− x হিসাবে সুতরাং এখানে একটি সুবিধা আছে উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে যদি আমরা এই সূচকীয় ফাংশনের জন্য জটিল সিরিজ লিখি তাহলে cn এর মূল্যায়ন করা সহজ কারণ আমাদের এখানে সূচকীয় আছে এবং আমাদের আবার সূচকীয় ফাংশন আছে সুতরাং সেখানে সূচক যোগ করা হয়েছে এবং আমাদের আছে e1− x এবং তারপর আমরা সহজেই এটিকে ইন্টিগ্রেট করতে পারি সুতরাং এই cos এবং sine থাকা এবং তারপর গণনা করার চেয়ে এটি অনেক সহজ an s এবং bn s সুতরাং এখনe1− x এর ইন্টিগ্র্যাল সহজ সুতরাং আমাদের আছে e 1− x 1− এবং এই x −π থেকে π পর্যন্ত পরিবর্তিত হবে কারণ নিম্ন সীমা হল −π এবং উপরের সীমা হল π সুতরাং এখানে আবার আমাদের আছে এবং এখানে আমরা প্রতিস্থাপন করেছি π x এর জন্য সুতরাং আমাদের আছে eπ e−inπ এবং তারপর −π এখানে আমাদের এখন আছে e−π einπ চিহ্ন সহ কারণ x −π দিয়ে প্রতিস্থাপিত হয়েছে সুতরাং এই হচ্ছে এখন einπ এই দুটি স্থানে বা − চিহ্ন সহ আমরা উভয় ক্ষেত্রেই দেখব এবং einπ সমান cosnπi sin nπ সুতরাং যদি এখানে এটি e±inπ হয় তাই এখানেও এটি cosnπ ±sin nπ এবং sin nπ0 এবং cosnπ−1n সুতরাং einπ যাই হোক না কেন বা − এটি −1n ছাড়া আর কিছুই নয় সুতরাং এখানে আমাদের −1 n আছে এবং এই স্থানেও আমাদের −1 n আছে যা আমরা এখন কমন নিতে পারি এবং তারপর আমাদের আছে eπ−e−π 2 এটি sinh π হিসাবে লেখা হয়েছে সুতরাং সংজ্ঞা অনুসারে sinh π হল eπ−e−π 2 cos হাইপারবোলিক এর জন্য আমাদের সেখানে চিহ্ন আছে সুতরাং eπ−e−π 2 sinhπ দিয়ে প্রতিস্থাপিত হয় এবং −1n e±inπ এর জন্য এবং তারপর আমরা এখানে বাকি 1 দিয়ে গুণ করেছি এবং 1 দ্বারা বিভক্ত এবং তারপর আমাদের আছে 1 1n2 এছাড়াও আমাদের আছে −1 n1 এবং তারপর আমাদের লবটিতে sinh π π আছে তাহলে আমরা cn সহগ প্রতিস্থাপন করতে পারি ফুরিয়ার সিরিজে তারপর যেহেতু sinh π এবং π ধ্রুবক পদ তাই তারা যোগফলের বাইরে তাহলে আমাদের আছে এই ফুরিয়ার সিরিজের ফলস্বরূপ সুতরাং আমরা যা লক্ষ্য করেছি যে এই ফুরিয়ার সিরিজটি জটিল আকারে লেখা কখনও কখনও ফুরিয়ার সহগ গণনা করা সহজ উদাহরণস্বরূপ এবং এই ফর্মটি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য ক্ষেত্রেও নিয়ন্ত্রণ তত্ত্বে সরাসরি প্রয়োগ করেছে সুতরাং আমাদের আরেকটি উদাহরণ আছে যেখানে আমরা f x এর জন্য জটিল ফুরিয়ার সিরিজ উপস্থাপনা নির্ধারণ করতে চাইএবং এটি সংজ্ঞায়িত করা হয়েছে −l ∈ x ∈l এ এবং আবার এটি 2l পর্যায়ক্রমিক সুতরাং এখন আবার একই জিনিস করছি আমাদের কাছে cn আছে এবং তারপরে আমাদের কাছে ফুরিয়ার সিরিজটি জটিল আকারে লেখা আছে এটি আরও সাধারণ সূত্র সুতরাং আমাদের এই ফুরিয়ার সিরিজ আছে তাহলে আমরা গণনা করতে পারি সুতরাং আমাদের কাছে 12l আছে যা ইতিমধ্যেই আছে f কে দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে x এবং তারপর e -inπxl এবং তারপর আমরা আবার বাই পার্টস দ্বারা ইন্টিগ্রেট করতে পারি সুতরাং আমাদের আছে 1 2l এবং তারপর x যেমন আছে সূচকীয় ফাংশন e -12inπxl এর ইন্টিগ্রেশন এই 1−inπ l ফাক্টর এর সাথে এবং এটি এখানে বিপরীত তাই আমাদের আছে -l inπ একইভাবে x এর ডেফারেনশিয়েশন হবে 1 এবং তারপরে আবার এই ইন্টিগ্রেশনটি সাথে আসবে এই ফ্যাক্টরের-linπ এবং তাই এটি এখানে হয়ে গেছে এবং তারপরে আমাদের আছে সুতরাং আমাদের আবার এখানে আরও একবার ইন্টিগ্রেট করতে হবে তাই আসুন এগিয়ে যাই সুতরাং এটি প্রথম টার্ম তারপর আমাদের দ্বিতীয় টার্ম আছে প্রথম টার্ম এ আমাদের প্রথম l সেখানে প্রতিস্থাপন করতে হবে সুতরাং আমাদের এখানে l আছে এবং তারপরে আরেকটি l এখানে আছে তাই l×ll2 এখানে বিয়োগ চিহ্ন সহ আমাদের আছে inπ এবং সূচকীয় e−inπ কারণ যখন আমরা পজিটিভ মান প্রতিস্থাপন করি l এর জন্য x এই l বাতিল হয়ে যাবে এই l দ্বারা এর পরে আমাদের −l প্রতিস্থাপন করতে হবে আবার একই জিনিস x হবে−l এবং সেখানে − ইতিমধ্যে আছে চিহ্ন থাকবে এবং তারপর আমাদের আবার এখানে inπ এবং einπ আছে এখানে আবার আমাদের ইন্টিগ্রেট করতে হবে সুতরাংe -inπx l ইন্টিগ্রেট করে এবং তারপর ফ্যাক্টর −linπ থাকবে এবং ফলস্বরূপ এটি এখন বর্গক্ষেত্রে পরিণত হয়েছে এবং আবার আমাদেরকে l থেকে প্লাস l পর্যন্ত সীমার যত্ন নিতে হবে এবং এই শব্দটি 0 এবং এখানে বাস্তবতা হল কারণ যখন আমরা l সেখানে রাখি তখন আমাদের কাছে e−inπ থাকে এবং −l এর সাথে আমাদের einπ এখন আছে কারণ এই −l এটি তৈরি করবে সুতরাং আমাদের এই দুটি পদ আছে এবং প্রথমটি হল −1 n এবং দ্বিতীয়টিও −1 n একই জিনিস কিন্তু − চিহ্ন দিয়ে সুতরাং এটি বাতিল হয়ে যায় এবং তাই আমাদের মান 0 আছে এবং এখন আমরা প্রথমটিকে সরল করতে পারি সুতরাং আমাদের 12l আছে এবং এই l টি এই l দিয়ে বাতিল হয়ে যাবে আমরা i দ্বারা গুন এবং ভাগ করতে পারি সুতরাং আমরা পাব −i2 এবং উভয় পদই ধনাত্মক হয়ে যাবে এবং আমাদের I সেখানে আছে আমাদের এই l আছে এবং e−inπ বা einπ উভয়ই −1n সুতরাং আমাদের এই সহগ cn এখানে একটি খুব কমপ্যাক্ট আকারে রয়েছে যেখানে n ±1 ±2 ইত্যাদি হিসাবে পরিবর্তিত হয় সুতরাং এখানে আমরা আলাদাভাবে গণনা করতে পারি c0 কারণ এই রাশিটি n 0 এর জন্য বৈধ নয় সুতরাং এবং x হল একটি বিজোড় ফাংশন সুতরাং −l থেকে l পর্যন্ত ইন্টিগ্রেট করলে এটি হবে 0 সুতরাং আমাদের c0 আছে 0 হিসাবে এবং পরিশেষে আমরা ফুরিয়ার সিরিজ লিখতে পারি সুতরাং সহগ cn এখানে cn এর অবশিষ্ট পার্ট এবং আমাদের আছে e inπxl এবং n পরিবর্তিত হয় −∞ থেকে ∞ পর্যন্ত n0 ব্যতীত কারণ c00 তাই সেই পদটি সিরিজে থাকবে না সুতরাং এটি জটিল আকারে লেখা ফুরিয়ার সিরিজের বিস্তার এখন আমরা পারসেভালের আইডেন্টিটি তে যাব যা পূর্ববর্তী বক্তৃতায় ইতিমধ্যে আলোচনা করা হয়েছিল সুতরাং এবার পার্সেভালের আইডেন্টিটি ফুরিয়ার সিরিজের জটিল আকারে কারণ এখন ফুরিয়ার সিরিজে আমাদের কাছে cn আছে এবং আগে আমাদের an s এবং bn s ছিল সুতরাং স্বাভাবিকভাবেই পার্সেভালের আইডেন্টিটি এখন an s এবং bn s এর পরিপ্রেক্ষিতে cn দ্বারা প্রতিস্থাপন করা হবে সুতরাং এই ক্ষেত্রে পার্সেভালের আইডেন্টিটি নিম্নলিখিত ফর্মটি গ্রহণ করে আমাদের আছে অনুরূপ টার্ম বাম দিকে কিন্তু ডানদিকে একটি সরলীকৃত ফর্ম আছে সেটিও পরম মান সহ সুতরাং এখন আমরা সহজেই এর সমাধান দেখতে পাচ্ছি কীভাবে এই ফর্মটি পেতে হয় কারণ আমরা আগের বক্তৃতা থেকে পার্সেভালের আইডেন্টিটি এর ফর্মটি জানি যে এটি ছিল সেখানে একটি সমষ্টি এan2 bn2 ছিল এবং একটি টার্ম ছিল সুতরাং এটি ছিল পার্সেভালের আইডেন্টিটি যা আমরা ফুরিয়ার সিরিজের স্বাভাবিক ফর্মের জন্য আলোচনা করেছি এবং এখন আমরা সম্পর্কগুলি জানি যে নতুন ফুরিয়ার সহগ cn কীভাবে পুরানো গুলির সাথে সম্পর্কিত এবং এর সাহায্যে আমরা এই পার্সেভালের আইডেন্টিটিকে এই ফর্মটিতে রূপান্তর করতে পারি সুতরাং স্মরণ করুন যে c0 a02 এবং এবং c−n ছিল তাই যে সম্পর্ক ছিল যখন আমরা এই নতুন স্বরলিপি ব্যবহার করেছি cn এবং c−n সুতরাং যদি আমরা cn এর মডুলাস বর্গ নিই কারণ cn একটি জটিল সংখ্যা তাহলে 2 হবে সুতরাং এটি হল এবং এখানেও একই জিনিস ঘটবে c−n এর একই মডুলাস বর্গ থাকবে কারণ c−n এর একমাত্র পার্থক্য হল আমাদের সেখানে আছে কিন্তু মডুলাসে এটি কোন ব্যাপার নয় সুতরাং আবার c−n 2 হবে ঠিক আছে এবং c n 2 টিও একই এবং আমাদের কাছে পারসেভালের আইডেন্টিটি এর এই ঐতিহ্যবাহী রূপ রয়েছে সুতরাং এখন আমরা এটিকে cn এর রূপে রূপান্তর করতে পারি প্রথম টার্ম হল a022 যেমন এটি এটি a024 তাই আমরা এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি অথবা পুরো সিরিজের 12 দিয়ে গুণ করেছি সুতরাং এখানে 2 আসবে তারপর এখানে 12 আসবে এবং তারপর এখানে 2 π আসবে তাই হয় এই যেখানে প্রথম টার্ম এর সঙ্গে ঠিক মিলে হয় a024 এবং এখন লেখা আছে যা এবং ডান দিকে এটি এবং তারপর আমাদের সিরিজ আছে সুতরাং 12 হিসাবে লেখা হয় এবং তারপর বাকি আছে সুতরাং আমাদের কি আছে এবং তারপর আবার আমাদের এখানে আছে সুতরাং এটি ঠিক c02 কারণ c0 ছিল a02 সুতরাং এখানে আমাদের আছে c02 এবং আমরা ইতিমধ্যে জানি যে এটি 2 এবং তারপর দ্বিতীয়টির জন্য কারণ আমরা ইতোমধ্যেই এটিকে দুটি ভাগে বিভক্ত করেছি এবং সুতরাং এখানে আমাদের আছে c n সুতরাং বিবেচনা করে থাকেন আমরাএবং তারপর আমরা ডান দিকে যেমন আছে সুতরাং এখন আমরা বাম দিকে সমস্ত পদ একত্রিত করতে পারি আমাদের আছে আমাদের পজিটিভ পাওয়ার আছে ইত্যাদি আমাদের সব নেগেটিভ পাওয়ার আছে ইত্যাদি ইত্যাদি সুতরাং এই সবগুলিকে এখন যুক্ত করা যেতে পারে এবং আমাদের কাছে পুরো যোগফল আছে যা ∞ থেকে ∞ পর্যন্ত চলছে ওভার 2 এবং ডান দিক হল সুতরাং এটি ফুরিয়ার সিরিজের জটিল রূপের জন্য পার্সেভালের আইডেন্টিটি সুতরাং আমরা পরবর্তী স্লাইডে একটি উদাহরণে এটি প্রয়োগ করতে পারি

সুতরাং এটি উদাহরণ ex এর ফুরিয়ার সিরিজ হিসাবে দেওয়া হয় সুতরাং ex এর দেওয়া ফুরিয়ার সিরিজ এবং আমরা সঙ্কলন এর এখানে এই মান অনুমান করতে চাই যেখানে n থেকে পরিবর্তিত হয় ∞ থেকে ∞ পর্যন্ত সুতরাং প্রদত্ত সিরিজ থেকে আমাদের যা আছে আমরা এখন এটি তুলনা করতে পারি সুতরাং cn সরাসরি এখানে দেওয়া আছে এবং এই হয় cn আমাদের আছে Sinh π এবং যেটি এবং তারপর সেখানে একটি π ছিল সুতরাং আমাদের 2 π আছে এছাড়াও আমাদের আছে1 এবং আমাদের 1n2 আছে এবং n 0 থেকে পরিবর্তিত হয় ±1±2 ইত্যাদি সুতরাং আমাদের দরকার এখন কারণ পার্সেভালের আইডেন্টিটি তে আমাদের এটি প্রয়োজন তাই আমরা এটি পেতে পারি এবং তারপর এটি তার বর্গক্ষেত্র সুতরাং আমাদের সেখানে পজিটিভ টার্ম আছে এবং সেখানে 4π2 হবে এবং তারপর 1n22 এবং এর জন্য আমাদের মডুলাস 1n2 আছে এটি 1 এর মডুলাস কারণ অন্য সব শুধু বাস্তব সংখ্যা তারা শুধু বর্গ হবে কিন্তু 1n2 হবে এবং তারপর এখানে আমাদের আছে এবং এটি বাতিল হয়ে যাবে তাই আমাদের আছে মাত্র 1n2 সুতরাং আমাদের মডিউলাস cn বর্গ প্রস্তুত আছে যা ইতিমধ্যে এখানে দেওয়া হয়েছে এবং তারপর এটি ফুরিয়ার সিরিজের জটিল রূপের জন্য পার্সেভালের আইডেন্টিটি এবং আমাদের ফাংশন হল ex সুতরাং আমরা ফুরিয়ার সিরিজের অন্য দিকটি গণনা করব যা সুতরাং আমাদের আছে এবং যা এখানে লেখা হয়েছে কারণ ইন্টিগ্র্যাল হবেএবং তারপর আমাদের π প্রতিস্থাপিত হয়েছে এবং তারপর π আছে তাহলে আমাদের আছে পারসেভালের আইডেন্টিটি এর অপর দিকে সুতরাং এই ইন্টিগ্র্যাল এর দিকে আমাদের এই মান আছে এবং তারপর আমাদের আছে 2 ইতিমধ্যে আমাদের সাথে সুতরাং আমাদের সংক্ষিপ্তসার ঠিক শেষ হয়েছে এটিই কাঙ্ক্ষিত মান আমরা এটি গণনা করতে চাই সুতরাং এটি এখন হিসাবে দেওয়া যেতে পারে সুতরাং এখানে এটি বাম দিকে আমরা এই শব্দটি লিখতে পারি হিসাবে সেখানে a2−b2 সূত্র সুতরাং এক টার্ম eπ e π বাতিল হয়ে যাবে সুতরাং বিভাগে আমাদের আছে eπ e π লব এ আমাদের আছে eπe−π এবং তারপরএকটি π হয় এই বাতিলের কারণ এ সুতরাং ঠিক হিসেবে দেওয়া সিরিজের সমষ্টিযা আরো শর্তাবলীলেখা যেতে পারে π হিসাবে এবং cot π যা ঠিক এই এক এখানে সুতরাং এখানে এই রেফারেন্স আমরা এই বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং এখন শুধুমাত্র উপসংহারে আমরা এই বক্তৃতায় আলোচনা করেছি ফুরিয়ার সিরিজের জটিল রূপ এই ফুরিয়ার সহগ এবং সূচকীয় টার্ম এর সাথে এটি সাধারণ ফর্ম যেখানে ইন্টিগ্র্যাল এর সাহায্যে ফুরিয়ার সহগ গণনা করা হয় যেখানে n এখন 0 ±1 ±2 ইত্যাদি হিসাবে পরিবর্তিত হতে পারে আমরা পার্সেভালের আইডেন্টিটি এবং প্রকৃতপক্ষে একটি সিরিজের যোগফল গণনার জন্য এর ব্যবহার নিয়েও আলোচনা করেছি সুতরাং পার্সেভালের আইডেন্টিটি Parseval's identity অনুসারে আমাদের কাছে পরম মানের এই বর্গক্ষেত্রের যোগফল বা cn এর মডুলাস রয়েছে এবং এই যোগফলটি ছিল −∞ থেকে ∞ পর্যন্ত বাম দিকে এবং ডান দিকে আমাদের আছে সুতরাং এই বক্তৃতা এখানেই শেষ এবং আমি আপনাকে ধন্যবাদ আপনার মনোযোগের জন্য